তোমাদের এই ধারণার সাথে পরিচিত করা যাক আমি একটি নতুন ধারণার কথা বলছি যাকে বলে বিভব আমরা যে হেতু এখানে ইলেকট্রস্ট্যাটিক বিষয়ে কথা বলছি এখানেও আমরা ইলেকট্রস্ট্যাটিক বিভব নিয়েই কথা বলব ইলেকট্রস্ট্যাটিক বিভব কে অনেক সময়ে ফাই দিয়ে বোঝান হয় আবার কখন v দিয়ে আপাতত আমি v ব্যবহার করছি কিন্তু পরে হয়ত ফাই লিখতে পারি দুটিই সমান ভাবে ব্যবহার করা যায় তুমি কোনটা লিখছ সেটা গুরুত্বপূর্ণ নয় বেশ ইলেকট্রস্ট্যাটিক বিভব এর সংজ্ঞা দিতে আমি আগে বিন্দু আধান নিয়ে বলব বিন্দু আধান এ ফেরত এসে আমরা তড়িৎ ক্ষেত্র গননা করতেই পারি তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র আছে এবার আমি একটি বিশেষ আকর্ষণীয় তড়িৎ ক্ষেত্রের নমুনা নেব ধরে নাও আমি বিন্দু আধান না নিয়ে এমন একটি বিশেষ তড়িৎ ক্ষেত্র নিয়েছি যা এমন ভাবে তৈরি যাতে তড়িৎ ক্ষেত্র অনুভূমিক হয় আর এই দিক বরাবর সেটার মান অভিন্ন এমন একটি তড়িৎ ক্ষেত্র কি ভাবে পাওয়া যেতে পারে তা আমরা আগেই আলোচনা করেছি তোমরা একটি লম্বা রৈখিক আধান নিতে পারো যদিও তার ক্ষেত্র ক্রমশ কমে যায় আমি এখানে ধরে নেব যে সেটা সমান থেকে যাবে এবার এখানে দুটি বিন্দু ধর এখানে বিন্দু r2 আর এখানে r1 এবার ভেবে নাও যে আমি একটি পরীক্ষণ আধান ডেল্টা Q এখানে নিয়ে এলাম এই পরীক্ষণ আধান টি নিয়ে একে আমি r2 থেকে r1 এর দিকে সরাবো এই লাল পথটি ধরে আমি পরীক্ষণ আধান টি r2 থেকে r1 এর দিকে সরাবো মনে রেখো এখানে তড়িৎ ক্ষেত্রের মান সর্বত্র সমান সেটি বদলাবে না ও তার দিক ও সব সময় অনুভূমিক তাহলে আমি r2 থেকে r1 এর দিকে যাচ্ছি আমি জানি যে আমি যদি পরীক্ষণ আধান টি না সরাই মানে আধানটি কে r2 অবস্থানেই রেখে দিই যেহেতু তড়িৎ ক্ষেত্র ডান দিকে নির্দেশ করে আধানটি নিজে থেকেই ত্বরিত হবে ডান দিকে কারন এই পরীক্ষণ আধান ডেল্টা Q এর ওপর একটি বল কাজ করবে যার মান E গুন ডেল্টা Q আমাকে যদি আধান টি এক বিন্দু থেকে অন্য বিন্দু তে সরাতে হয় আমাকে যা করতে হবে তা হল কিছু পরিমান কাজ এই কাজ আমি কোন দিকে করব আমি কিন্তু আধানটি কে ক্ষেত্রের বিপরীত দিকে সরাচ্ছি তাই না r2 থেকে r1 কিন্তু ক্ষেত্রের বিপরীতে অর্থাৎ ক্ষেত্র ডান দিকে নির্দেশ করে অথচ আমি বাম দিকে যাচ্ছি তাই আমায় কিছু শক্তি খরচ করতে হবে এই কাজ টি করার জন্য সম্পন্ন কাজ প্রদত্ত বল আর দুরত্বের গুন ফল হয় একটী খন্ড কে সরানোর মেকানিক্যাল ধারনা মাথায় আনো আমি একটি খন্ড D দুরত্বে সরাচ্ছি বল প্রয়োগ করে যার ফলে কাজ হবে বল গুন দুরত্ব এই নেগেটিভ চিহ্ন টী এখানে দেওয়ার মানে কাজ ক্ষেত্রের বিপরিতে হয়েছে যে হেতু আমি আধান টী r2 থেকে r1 এ সরাচ্ছি আমি ক্ষেত্রের বিপরিতে কাজ করছি তাই না তা হলে ক্ষেত্রের বিপরিতে কাজ হচ্ছে আর কাজ হল বল গুন দুরত্ব কিন্তু বল কি বল হল E ডেল্টা Q অর্থাৎ পরীক্ষণ আধান গুন সেই বিন্দু তে তড়িৎ ক্ষেত্র যা গুন হবে দুরত্বের সাথে তাহলে বলা যাক আমি r2 থেকে r1 এর দুরত্ব টী এই পথে সরলাম এখন যদি আমি সংজ্ঞা দিই কতটা কাজ করা হয়েছে একটি একক আধান কে সরাতে একেই আমি বিভব বলে সংজ্ঞা দেব বিভব সমান হবে -E গুন ডেল্টা r যেখানে ডেল্টা r হল সেই দৈর্ঘ্য যতটা আমি সরেছি বা যতটা দুরত্ব আমি সরেছি এই বিভব কে V চিহ্ন দিয়ে লিখব অর্থাৎ V হল -E গুন ডেল্টা r অথবা অনেক সময় দেখবে -E গুন ডেল্টা x লেখা হয় যে হেতু এটা x y সমতল তাই চাইলে তোমরা যে কোন টা লিখতে পারো আমি আপাতত -E ডেল্টা r লিখছি বেশ তাহলে এই হল বিভব কিন্তু তার গুরত্ব কি তোমরা নিশ্চই মেকানিক্স পাঠক্রম থেকে মনে রেখে থাকবে উদাহরন স্বরূপ ধর সমুদ্র তলের ওপর একটি জিনিষ তোমার কাছে আছে সমুদ্র তল কেই এখানে ওরিজিন ধরলাম আর সমুদ্রের পাসে একটি পাহাড় আছে যার ওপর থেকে কোন জিনিষ নীচে পড়ে যাচ্ছে ধরা যাক এই পাহাড় সমুদ্র তল থেকে 100 বা 1000 মিটার উঁচু তা হলে এই জিনিষ টি যখন নীচে পড়ে এর যেই শক্তি ওই ওপরে থাকার গুনে সে অর্জন করেছিল তা গতি শক্তি তে পরিবর্তিত হবে কিন্তু জিনিষটি ওই ওপরে উঠেছিল কি করে জিনিষটি নিজে তো ওপরে যায়নি কাউকে সেটা কে সমুদ্র তল থেকে নিয়ে পাহাড়ের ওপরে যেতে হয়েছিল তাই কেউ কাজটি করেছে আর তার করা কাজটি বিভব শক্তি হিসেবে সঞ্চিত থেকেছে বা আমরা বলব যে পাহাড়ের চুড়ায় বিভব 1000 অর্থাৎ এই মুহূর্তে পাহার চুড়ায় 1000 একক বিভব শক্তি আছে যাকে কেউ ছাইলে গতি শক্তি তে পরিবর্তিত করতে পারে জিনিষটি কে নীচে ফেলে দিয়ে এর সঙ্গে খুব মিল রয়েছে ধরো আধানটি নিয়ে r1 বিন্দু তে রাখা হল আর আধান ডেল্টা Q কে r2 থেকে r1 এ নিয়ে যাচ্ছি তুমি যদি এই মুহূর্তে আধান টি ছেড়েও দাও দেখবে সে নিজে থেকেই সরছে কারণ তার ওপর একটি বল কাজ করছে যার ফলে আধান সরবে ও ত্বরিত হবে গতি শক্তি থাকবে এই গতি শক্তি যা r1থেকে r2 যেতে তৈরি হয়েছে দুঃখিত যেই শক্তি বিভব শক্তির থেকে ব্যয় হয়ে জিনিষ টি কে সরানোর জন্য লাভ হয়েছে তাই যদি কেউ ক্ষেত্রের বিপরীতে যায় তাকে আসলে শক্তি প্রদান করা হয় যাতে সে বিভব শক্তি কে গতি শক্তি তে পরিবর্তিত করতে পারে তাহলে এই হল বিভব বিভব হল -E গুন ডেল্টা r লক্ষণীয় হল যে এই বিভব ক্ষেত্রের বিপরীতে কাজ করে পাওয়া গেছে তাই একে - চিহ্ন দিয়ে দেখান হয়েছে তা হলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ আমরা পরে আলোচনা করব আসলে এখান থেকেই নিউটন প্রতি কুলম্ব আর কাজ প্রতি মিটার বিষয় গুলি আসে তোমাদের কাছে আছে প্রতি ডেল্টা Q তে কত কাজ হয়েছে যা তোমরা কাজের একক হিসেবে ভাবতে পারো সম্পন্ন কাজ হল বল গুন দুরত্ব নিউটন গুন মিটার ঠিক নিউটন গুন মিটার হল সম্পন্ন কাজ সম্পন্ন কাজ প্রতি একক আধান হবে নিউটন মিটার প্রতি কুলম্ব কিন্তু আমরা এটাও দেখেছি যে বিভব এর ক্ষেত্রে দেখ এটা হল বিভব এর জন্য তড়িৎ ক্ষেত্র আর আমরা দেখেছি যে প্রতি আধান সম্পন্ন কাজ হল বিভব এস আই ইউনিট এ বিভব কে মাপা হয় ভোল্ট দিয়ে তাহলে সম্পন্ন কাজ প্রতি একক আধান হল বিভব যা মাপা হয় ভোল্ট দিয়ে এবং কাজ কে মাপা হয় জ্যুল এ বিভব আমার কাছে আছে ভোল্ট এ যা হল কাজ প্রতি একক আধান যা জ্যুল এ কিন্তু কাজ কে অন্য ভাবেও লেখা যায় যা হল E গুন ডেল্টা r তাই না এই E এর একক টাই আমরা খুঁজছি ডেল্টা r হল এই দুরত্বটি যা আমরা মাপছি এটা নিশ্চই মিটার এ তাই E এর একক দাঁড়াতে পারে জ্যুল প্রতি কুলম্ব প্রতি মিটার যে হেতু আধান কুলম্ব এ মাপা হয় কিন্তু আমরা এটাও দেখেছি যে বিভব হল সম্পন্ন কাজ প্রতি একক আধানের জন্য আমরা এও দেখেছি যে তড়িৎ ক্ষেত্র কে লেখা যায় জ্যুল মিটার প্রতি কুলম্ব দিয়ে আমরা এটাও জানি যে বিভব হল সম্পন্ন কাজ প্রতি কুলম্ব ঠিক তাহলে ইলেক্ট্রস্ট্যাটিক বিভব হল সম্পন্ন কাজ প্রতি কুলম্ব যা হল জ্যুল প্রতি কুলম্ব এই জ্যুল প্রতি কুলম্ব কে ভোল্ট দ্বারা বদলে দিলে আমি পাবো তড়িৎ ক্ষেত্রের একক হিসেবে ভোল্ট প্রতি মিটার তাই এইখান থেকেই তড়িৎ ক্ষেত্রের একক আমরা পাই ভোল্ট প্রতি মিটার কে যদি মনে থাকে আমাদের কাছে ছিল একটি অঞ্চলে সমমানের তড়িৎ ক্ষেত্র একটি ছোট দূরত্বে অন্তত আমরা তড়িৎ ক্ষেত্র কে সমান ধরে নিতেই পারি ধরা যাক তড়িৎ ক্ষেত্র অনুভূমিক ও ডান দিকে নির্দেশ করে এবার দুটি বিন্দু নিলাম এবং তাদের নাম দিলাম r2 ও r1 তোমরা চাইলে আমি এর একটি সংজ্ঞা দিতে পারি বা এটা খোঁজার চেষ্টা করতে পারি যে একটি আধান কণা বা বিন্দু আধান কে r2 থেকে r1 এ নিতে কত টা কাজ করা হয়েছে খেয়াল রেখ যে এই কাজ কিন্তু তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে করা হচ্ছে এই বিরুদ্ধে কাজ করার ব্যাপার টি আমরা মাথায় রাখব যখন আমরা আধানের ওপর হওয়া কাজের রাশি লিখব আধানের ওপর করা কাজের মান হল যা বল আমরা প্রয়োগ করেছি গুন জেই দূরত্ব আমরা সরেছি আমি যদি এই দুরত্ব কে ডেল্টা r বলি এই ছবি থেকে পরিষ্কার হবে যে r হল r2 r1বেশ তাহলে আমি যখন এই নির্দিষ্ট পথ ধরে ডেল্টা r দুরত্ব যাই ক্ষেত্রের বিরুদ্ধ দিকে আমি কিছু পরিমান কাজ করব অথচ আমি জানি যে একটি পরীক্ষন আধান এর ওপর বল সেই বিন্দু তে তড়িৎ ক্ষেত্রের সমান আর আমরা ধরে নিয়েছি যে তড়িৎ ক্ষেত্র টি r2 থেকে r1 এর দিকে যাওয়ার সময় সমমানের তা হলে আমরা মোটামুটি যা পেলাম তা হল এটিই সম্পন্ন কাজ এই সম্পন্ন কাজ কে যদি আমরা বিভক্ত করি অর্থাৎ গণনা করি যে প্রতি একক আধান কাজ বা প্রতি পরীক্ষন আধান কাজ কত তা আমাদের দেবে বিভব যদিও আমরা এখানে দেখিয়েছি যে এটি হল কাজ সঠিক অর্থে একে সম্পন্ন কাজের একটি ডিফারেন্সিয়াল অংশ ভাবা উচিত যা সেই অতিরিক্ত পরিমাণ কাজ যা আধান কে r2 থেকে r1 এ সরাতে করা হয়েছে এই কথা টি মনে রেখে যে আধান টি কোন এক বিন্দু থেকে r2 তে আনা হয়েছিল এর সারাংশ হল এই সমীকরন থেকে আমরা যেটা পেয়েছি তা পূর্ণ বিভব নয় বরং r2 আর r1এর মধ্যে বিভবের পার্থক্য তাহলে কোন শূন্য বিভবের সাপেক্ষ্যে এই রাশি টি যা আমরা লিখেছি তা আসলে দুটি বিন্দু r2ও r1এর মাঝে বিভব পার্থক্য তাহলে তোমাদের কাছে আছে ডেল্টা V সমান E গুন ডেল্টা r কারন আমি ধরে নিয়েছি যে চলনের দিক একটি নির্দিষ্ট r এর দিকে আর এখানে বিভব পার্থক্য কত এই বিভব পার্থক্য দুটি বিন্দু r2ও r1এর মাঝে হল মাইনাস E ডেল্টা r এর কিন্তু কোন বাঁধা ধরা নিয়ম বা প্রয়োজন নেই যে আমাকে সব সময় তড়িৎ ক্ষেত্রের সমান্তরাল কোন রেখায় চলতে হবে আমি কোন সময় আধানের চলার এমন পথ ও বেছে নিতে পারি যা তড়িৎ ক্ষেত্রের সাথে একটি কোণ বানায় এই ক্ষেত্রে তা হলে সংজ্ঞা কেমন ভাবে বদলাবে তোমরা মেক্যানিক্স থেকে আগেই জানো যে একটি নির্দিষ্ট বস্তু নিয়ে আমি যদি তার ওপর বল প্রয়োগ করি বস্তু টি সরবে আর বল যদি এই সরে যাওয়ার দিকেই দেওয়া হয় বস্তুটি সর্বাধিক বল অনুভব করবে যদিও আমি বস্তুটি কে টানতে বা ঠেলতে পারি দেখ আমি যদি একে এই দিক বরাবর টানি বস্তুটি কিন্তু বলের সবটি অনুভব করতে পারবে না বস্তুটি ঠিক কতটা বল অনুভব করেছে বা কতটা কাজ করেছে তা আমরা দুটি ভেক্টর এর ডট প্রোডাক্ট এর মাধ্যমে গণনা করতে পারব ধরা যাক আমি এই ভেক্টর এর নাম দিলাম ডেল্টা x বা ডেল্টা x গুন x হ্যাট যেটি ভেক্টর এর উপাদান বহন করে বা সেই দিক টি বোঝায় যেই দিকে আমরা যাচ্ছি তাহলে সম্পন্ন কাজের পরিমাণ হবে আসলে ভেক্টর F ও এই স্থান চ্যুতি ভেক্টর এর ডট প্রোডাক্ট এখান তা হলে আমরা জানি যে যতটা কাজ করা হয়েছে তা হল F ডট ডেল্টা x যদি ডেল্টা x কে 0 এর দিকে যেতে দিই সীমাবদ্ধকরণ প্রক্রিয়া মেনে ডেল্টা x হয়ে যায় dx তাই সম্পন্ন কাজ বা কাজের ডিফারেনশিয়াল পরিমাণ Fdx এর সমান হয় দুঃখিত ডট হবে এখানে x হ্যাট অর্থাৎ dx x হ্যাট তা হলে এই হল সম্পন্ন কাজের পরিমাণ একই উপমা ব্যবহার করব তড়িৎ ক্ষেত্রের জন্যেও এবার আমরা লিখতে পারি যে দুটি বিন্দুর মধ্যে কিছুটা দুরত্ব dx এর দিকে সরলে ভোল্টেজ এর পার্থক্য বা ভোল্টেজ এর ডিফারেনশিয়াল পরিমাণ হয় ডট বেশ তোমাদের যদি কোওরডিনেট সিস্টেম এর কথা মনে থাকে dL কে আমরা রৈখিক উপাদান বা লাইন এলিমেন্ট ধরি এটি আসলে সেই ভেক্টর যা আমাদের চলার দিক নির্দেশ করে তাই আমি যদি ইচ্ছেমত পথে চলি সেই ইচ্ছেমত চলা কে চিহ্নিত করা হয় একটি লাইন এলিমেন্ট দিয়ে সেটাই হল dL এবার আমি যদি দুটি বিন্দু নিই ধরো ও ধরা যাক আমরা কোন স্থানে বিন্দু b থেকে আরেকটি বিন্দু a তে যাচ্ছি যাওয়ার জন্য আমি একটি নির্দিষ্ট পথ নিলাম এইখানে এই পথে দুটি বিন্দুর মধ্যে মোট বিভব পার্থক্য অর্থাৎ বিন্দু b ও বিন্দু a এর মধ্যে বিভব পার্থক্য পেতে হলে এই রাশি গুন dv কে ইন্টিগ্রেট করতে হবে যা -E ডট dL এর সমান এই সম্পূর্ণ পথের ওপর হিসেব করলে এই পথের নাম যদি দেওয়া হয় তাহলে দুই পথের বিভব পার্থক্য যথা a তে V বিয়োগ b তে V হবে a থেকে b ইন্টিগ্রাল E ডট dL এখানে E কি আর dL ই বা কি dL হল ভেক্টর লাইন এলিমেন্ট ও E হল সেই অঞ্চলের তড়িৎ ক্ষেত্র যেখানে আমরা আধান কে স্থানান্তরিত করছি অতএব এই রাশি টি কে খুব সাবধানে মনে রাখো দুটি বিন্দু তে বিভব পার্থক্য ভেক্টর রাশি তড়িৎ ক্ষেত্রের একটি নির্দিষ্ট দিকে হিসেব করা লাইন ইন্টিগ্রাল এর সমান খেয়াল রাখবে যে তড়িৎ ক্ষেত্র ও লাইন এলিমেন্ট দুটিই ভেক্টর তাই পথের সঠিক দিক ও প্রতি বিন্দু তে তড়িৎ ক্ষেত্রের সংশ্লিষ্ট মান বিশেষ ভাবে উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ এর কিছু খুব সহজ ফলাফল ও আমরা খুঁজে পেতে পারি একটি জিনিষ যা হয়েছে তা হল এই বাঁ দিক টা কিন্তু শুধু মাত্র একটি স্কেলার রাশি আর এই তড়িৎ ক্ষেত্রের লাইন ইন্টিগ্রাল যা নিয়ে আমরা কথা বলছি তা নির্ণীত পথের থেকে সম্পূর্ণ স্বাধীন এটি শুধু মাত্র পথের শুরু এবং শেষ বিন্দুর ওপর নির্ভরশীল উদাহরন স্বরুপ ধরো দুটি বিন্দু a এবং b এর মধ্যের পথ এই সোজা পথ ধরে গেলে বিভব পার্থক্য হবে কোন ডেল্টা V যার মান হল a তে V বিয়োগ b তে V তা হলে এই হল বিভব যা তোমরা পাবে ধরে নেওয়া যাক তোমরা এই প্রথম পথ ধরে সোজা b থেকে a তে গেলে বা ধরো সোজা পথে না গিয়ে তোমরা b থেকে একটি অন্য বিন্দু c তে গেলে আর c থেকে a তে গেলে অবশেষে একই শেষ বিন্দু তে পৌঁছেছ কিন্তু একটি ভিন্ন পথ ধরে এই পথ কে নাম দিলাম পথ দুই এটা প্রমাণ করা যেতে পারে যে তড়িৎ ক্ষেত্র যা নিয়ে আমরা কথা বলছি তার এই যে লাইন ইন্টিগ্রাল বা বিভব পার্থক্য আমার বেছে নেওয়া পথের ওপর নির্ভরশীল নয় সমস্ত পথ যাদের শুরুর ও শেষের বিন্দু এক তাদের বিভব পার্থক্য সমান হয় তাহলে এই ডেল্টা V পথের ওপর নির্ভরশীল নয় এবং এটা শুধুমাত্র নির্ভর করে শুরু ও অন্তিম বিন্দুর ওপর ঠিক আছে তোমরা যে কোন পথ নিতে পারো এবং এটা নির্ভর করবে শুধু অন্তিম বিন্দুর ওপর এখন এই নির্দিষ্ট পর্যবেক্ষণ যেটা আমরা আগেই করেছি তার একটা সম্ভাব্য ব্যাখ্যা পেতে পারি এই বিন্দু আধানের ক্ষেত্রের দিকে তাকিয়ে সুতরাং এইগুলি হল বিন্দু আধানের ক্ষেত্র যা আমার কাছে আছে এখন কল্পনা কর যে এই বিন্দু থেকে এই নির্দিষ্ট পথ ধরে যেতে যেতে আমি দেখছি এবং এটাকে বলছি r2 আর এই বিন্দুটি r1 আমি এই সরাসরি পথটি নিচ্ছি এখানে তড়িৎ ক্ষেত্রের দিক টি হল ব্যাসার্ধ বরাবর যার মানে হল এই পথ বরাবর একটা তড়িৎ ক্ষেত্র রেখাংশের বিপরীত দিক বরাবর কিন্তু মূলত তারা একে অপরের সমান্তরাল সুতরাং সমান্তরাল কিন্তু বিপরীত দিকে সুতরাং সেখানে কিছু বিভব উত্থান বা বিভব পার্থক্য হবে যখন তোমরা r2 থেকে r1 এ যাবে সুতরাং যদি তুমি এক নম্বর পথ নাও তবে তুমি তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে যাবে কারণ তড়িৎ ক্ষেত্র ও রেখার দিক বরাবর কিন্তু বিপরীত দিকে সুতরাং যখন তুমি তড়িৎ ক্ষেত্রের বিপরীতে r2 থেকে r1 এ যাচ্ছ তখন কিছু বিভব পার্থক্য থাকবে এখন এটা x y তল ঠিক আছে কারণ আমি নির্দিষ্ট তল দেখছি আর এই ক্ষেত্রগুলি এই তলে আমরা পরে বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে বলব যেখানে বিন্দু আধানের জন্যে তড়িৎ ক্ষেত্র যথাযথ দেওয়া আছে এখন ধর আমি ভিন্ন পথ নিচ্ছি ধরাযাক আমি এই রেখার উল্লম্ব ভাবে r2 থেকে r3 যাচ্ছি তারপর আমি সোজা উপরে r3 থেকে r1 যাচ্ছি সুতরাং আমি যাচ্ছি r3 থেকে লম্ব ভাবে দাঁড়াও এই ভাবে না করে বরং আমরা আবার r3 থেকে r4 যাই আর তারপর r4 থেকে r1 এ ফেরত যাই সুতরাং এই পাক খাওয়া পথ যেটা আমি নিয়েছি r2 থেকে r3 r3 থেকে r4 এবং r4 থেকে r1 লক্ষ্য কর এর দিক খুব গুরুত্বপূর্ণ সুতরাং আমি বলতে পারিনা r2 থেকে r3 এবং তারপর r4 থেকে r3 এটা কোন মানে বোঝায় না সুতরাং এই সমস্ত পথ গুলি যা আমি এঁকেছি দিক নির্ভর পথ এবং এখানে বাঁক এর সাথে দিক সংযুক্ত আমরা কিছু পরে দিক নিয়ে বলব এখন আমাদের চলাফেরা r2 থেকে r3 তে এখন তড়িৎ ক্ষেত্রের দিক কি ধরো তুমি এই ভাবে যাচ্ছ তাহলে তড়িৎ ক্ষেত্র কি হবে সেটা হবে দুঃখিত এক সেকেন্ড আমরা বিন্দু আধান ধরব না ধরব সম মানের তড়িৎ ক্ষেত্র যেটা আমরা বিবেচনা করছি এটার জন্যে দুঃখিত বিন্দু আধান এর জন্যে যে পথ আমি বেছেছি তা পুরো সঠিক নয় সুতরাং আমরা কিছু পরে ফিরে আসব সেই বিন্দু আধান নিয়ে এখন আমরা ফিরে যাই সম মানের তড়িৎ ক্ষেত্রেই তাহলে আমার কাছে আছে সম মানের তড়িৎ ক্ষেত্র যা অনুভূমিক ভাবে ডান দিকে নির্দিষ্ট যা আমরা আগেই বলেছি এই তড়িৎ ক্ষেত্রে আমি যাচ্ছি r2 থেকে r1 যেই পথে যাচ্ছি তা হল r2 থেকে r3 r4হয়ে r1 এ যখন আমি r2 থেকে r3 এ যাই তড়িৎ ক্ষেত্র সব সময়েই আমার যাওয়ার দিকের উলম্ব তাই r2 থেকে r3 যেতে আমি কিন্তু উল্লম্ব ভাবে নিচের দিকে নামছি অথচ তড়িৎ ক্ষেত্র কিন্তু অনুভূমিক আর ডান দিকে নির্দিষ্ট তাই আবার যদি বল অ বস্তুর উপমা টি মনে কর বল যদি বস্তুর ওপর উলম্ব ভাবে কাজ করে বস্তু কিন্তু সরবে না কোন কাজ কিন্তু এই ক্ষেত্রে হবে না শক্তি খরচ হবে কিন্তু কাজ হবেনা কারণ বস্তুটি সরেনি একই উপমা এখানে ব্যাবহার করে বলতে পারি যে আমি বিন্দু আধান কে তড়িৎ ক্ষেত্রের উলম্ব ভাবে সরালে আমি কিন্তু কোন কাজ করছি না তাই r2 থেকে r3যেতে আমি কোন কাজ করিনি r3থেকে r4যেতে কিন্তু আমাকে কিছু কাজ করতে হবে আর তা হবে ক্ষেত্রের বিপরীতে আর সেই কাজের পরিমাণ হবে ঠিক ততটা যা r2 থেকে r1 যাওয়ার জন্য করা হয়েছে যেহেতু এটি এই দিকের সমান্তরাল এর দৈর্ঘ্য সমান ও তড়িৎ ক্ষেত্র r3 থেকে r4 ও r2 থেকে r1 যাওয়ার পথে সমান এর ফলে সম্পন্ন কাজ বা বিভব পার্থক্য যা আমরা জমা করেছি বা বিভবের বৃদ্ধি যা আমরা লক্ষ্য করেছি তা r2 থেকে r1 যাওয়ার সমান হবে আবার r4 থেকে r1 যাওয়ার বেলায় কোন কাজ হবেনা যেহেতু বস্তুটি বা আধান টি তড়িৎ ক্ষেত্রের উলম্ব দিকে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে এটি একটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা গাণিতিক ভাবে দেখানো যায় যে এই বিবৃতি ইলেক্ট্রস্ট্যাটিক বিন্যাস এর জন্য সঠিক অতএব ইলেক্ট্রস্ট্যাটিক ক্ষেত্রের একটি গুন হল বিভব পার্থক্য পথের ওপর নির্ভর না বিভব পার্থক্য শুধু মাত্র শুরু ও শেষ বিন্দুর ওপরে নির্ভরশীল এখানে অবিলম্বে আমরা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করতে পারি এটি এতই গুরুত্বপূর্ণ যে এর জন্য আমি দুটি তারা ব্যবহার করব আগেরটি ছিল এক তারা বিশেষ পর্যবেক্ষণ এবার আমরা দুই তারা বিশেষ পর্যবেক্ষণ করব সেটি হল r2 থেকে r3 যেতে কোন কাজ হয়না r3থেকে r4 যেতে ক্ষেত্রের বিপরীতে কাজ হয় মনে রেখ ক্ষেত্রের বিপরীতে আবার r4 থেকে r1 যেতে কোন কাজ হয়নি কি হবে যখন r1 থেকে r2যাবো এটা অনেকটা এই রকম যেন তুমি একটি বস্তু বা লোক কে নিয়ে পাহাড় চুড়ায় উঠলে আর সমুদ্র তল থেকে পাহাড় চুড়ায় যাওয়ার কাজটি করার পর লোকটি কে ছেড়ে দিলে তুমি এই কাজটি পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বিপরীতে করেছ আসলে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র লোক টি কে নিচের দিকে টেনেছে অথচ তুমি তাকে নিয়ে সেই পাহাড় চুড়ায় উঠেছ তাই তুমি কাজ করেছ আর সেই কাজটি আধান কে r3 থেকে r4 নিয়ে যাওয়ার কাজের সমান তুমি অনুভূমিক স্তরে সরতেই পারো তাতে কিন্তু বিভব শক্তি পাল্টাবে না পাহাড় চুড়ার ওপরে তুমি যদি অনুভূমিক ভাবে সরো সমুদ্র তলের সাপেক্ষ্যে বিভব পাল্টাবে না কিন্তু কল্পনা করো তুমি লোক টি কে পাহাড়ের প্রান্তে নিয়ে গিয়ে তাকে ফেলে দিলে যা হবে টা হল লোক টি কে সমুদ্র তলে থেকে পাহাড় চুড়ায় তুলে যেই বিভব শক্তি লাভ হয়েছিল সবটাই এখন গতি শক্তি তে পরিবর্তিত হয়ে যাবে লোক টি ত্বরিত হবে বিভব শক্তি হারাবে যা গতি শক্তি তে পরিবর্তিত হবে একই ভাবে আমি যদি জিজ্ঞেস করি যে r3 থেকে r4 যেতে আমি কিছু কাজ করেছি ক্ষেত্রের বিপরীতে তাই কিছু বিভব শক্তি আধান টি তে জমা হয়েছে এবার যখন আধান টি r1 থেকে r2 তে যায় ক্ষেত্র এবার তার বিপরীতে না হয়ে তার পক্ষে থাকে তাই তুমি যদি r3 থেকে r4যাওয়ার কাজ কে একটি মাইনাস চিহ্ন বরাদ্দ করো না দুঃখিত r3 থেকে r4থেকে ক্ষেত্রের বিপরীতে কাজের জন্য প্লাস চিহ্ন তুমি ঠিক সেই পরিমাণ কাজ পাবে তুমি ঠিক ততটাই বিভব শক্তি পুনরুদ্ধার করবে যা r1 থেকে r2 যেতে পেয়েছিলে তাহলে r3 থেকে r4 এ যেতে যা কাজ হবে তা r1 থেকে r2 যেতে করা কাজের সমান কিন্তু ঋণাত্মক তাই এই সম্পূর্ণ আবদ্ধ পথে চলা শেষ করলে আমরা সেই একই বিন্দু তে ফেরত আসব তা হলে আমরা r2 থেকে শুরু করে গোটা শহর ঘুরে আবার r2 তে ফেরত এসেছি এই ক্ষেত্রে ফেরত এলে আমাদের সম্পন্ন কাজ শূন্য হওয়া উচিত বিভব এর দিক দিয়ে বিবেচনা করলে এর মানে কি হয় আসলে এর মানে এটাই যে একই বিন্দুর সাপক্ষ্যে বিভব পার্থক্য শুন্যের সমান কিন্তু চুড়ান্ত ফল হিসেবে আমরা কিন্তু সমীকরণের ডান দিক বিভব পার্থক্যের রাশি হিসেবে পাচ্ছি এবার এই লাইন ইন্টিগ্রাল টি শূন্য হয়ে যাবে মূলত আমরা যা দেখাচ্ছি তা হল একটি আবদ্ধ পথে লাইন ইন্টিগ্রাল অর্থাৎ EdL এই আবদ্ধ পথে শূন্য হয় এটি খুবই গুরুত্বপূর্ণ আর যেই ক্ষেত্র এই মানদণ্ড সন্তুষ্ট করে তাদের বলা হয় কন্সারভেটিভ ক্ষেত্র অথবা ল্যামেলার ক্ষেত্র আমি এখানে কন্সারভেটিভ ব্যবহার করব কারণ ল্যামেলার আমি ফ্লুইড মেকানিক্স এ ব্যবহার করি আমাদের কাছে তাহলে আছে কন্সারভেটিভ ক্ষেত্র যার লাইন ইন্টিগ্রাল আবদ্ধ পথে সব সময় শূন্য হয় এই সব থেকে তাহলে আমরা কি শিখলাম আমরা বিভব এর সংজ্ঞা দিলাম কাজের পরিমাণ দিয়ে যা পরীক্ষন আধান কে সরাতে করতে হয় আমরা যে কোন পথ বাছতেই পারি প্রতি আধান সম্পন্ন কাজ যা বিভব বা বিভব পার্থক্যের সমান তা পথের ওপর নির্ভরশীল নয় এ শুধু পথের শুরু ও শেষ বিন্দুর ওপর নির্ভরশীল তৃতীয় ও গুরুত্বপূর্ণ মন্তব্য হল একটি আবদ্ধ পথে এক বিন্দু থেকে শুরু করে সেই বিন্দু তেই ফেরত এলে বিভব পার্থক্য শুন্য হবে বা লাইন ইন্টিগ্রাল এর সাপক্ষ্যে বললে আবদ্ধ লাইন ইন্টিগ্রাল শুন্য হবে যেই ক্ষেত্র এই মানদণ্ড সন্তুষ্ট করে তাদের বলা হয় কন্সারভেটিভ ক্ষেত্র এবার সেই বিন্দু আধান এর আলচনায় ফেরা যাক যাদের আমরা কিছু আগে ছেড়ে এসেছিলাম তাহলে একটি বিন্দু আধান Q আছে আর তার তড়িৎ ক্ষেত্র আছে যা আমরা আসলে গণনা করিনি আমরা একটি রৈখিক আধান এর তড়িৎ ক্ষেত্র গণনা করেছিলাম বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র গণনা করিনি কিন্তু আমরা জানি বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র গণনা কি করে করতে হয় গুরুত্বপূর্ণ কারণ আমি যদি এখানে কোন পরীক্ষন আধান রাখি এটা হল আমার পরীক্ষন আধান যার ক্ষেত্র আমি গণনা করছি এই আধানের ওপর বল হবে Q এটি কে নাম দিই ছোট q Qq বাই 4পাই এপসাইলন 0 আর আধান টি শুন্য স্থানে রাখা আছে r স্কয়ার r হল উৎস আধান ও পরীক্ষন আধানের মধ্যে দুরত্ব আর তার দিক হয় সেই রেখা বরাবর যা দুটি আধান কে যুক্ত করে আধান Q ও ছোট আধান q - এইখানে আধান Q রয়েছে ঠিক আছে এই হল বল যা সেই রেখা বরাবর যা দুটি আধান কে যুক্ত করে কুলম্ব এর সুত্র থেকে সহজেই বের করতে পারো যে প্রতি পরীক্ষন আধান বল কত দুই দিকেই Q দিয়ে ভাগ করে এর সাথে Q কত ছোট হবে বা Q কত বড় হবে আমাদের এই সমস্ত আলোচনা মনে রেখো তোমরা দেখবে যে কোন অঞ্চলে একটি বিন্দু তে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র হয় Q বাই 4পাই এপসাইলন 0 ভেক্টর নোটেশন এ ফেরত গিয়ে r r আর r ও r ভেক্টর সাথে r r প্রাইম দেখি এই r এর দিক কি যা আমরা এখানে দেখছি এটা কি সিলিন্ড্রিকাল r এর দিকের সমান আসলে কিন্তু তা না যেই আধান গোলীয় হয় বা তোমরা জানো গোলাকার ধরনের হয় আমাদের কাছে আরেক ধরনের কোওরডিনেট সিস্টেম আছে যার নাম স্ফেরিকাল কোওরডিনেট সিস্টেম যা আমাদের স্ফেরিকাল আধান বন্টন নিয়ে কাজ করা সহজ করে দেয় যা অন্য কোওরডিনেট সিস্টেম যেমন কারটেশিয়ান বা সিলিন্ড্রিকাল কোওরডিনেট সিস্টেম দ্বারা সম্ভব না অতএব এখানে যেই r টি বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রের জন্য লেখা হয়েছে তা আসলে স্ফেরিকাল কোওরডিনেট সিস্টেম এ ব্যাসার্ধের দিকে নির্দেশ করছে এটা একটু বিভ্রান্তিকর মনে হতে পারে যে হেতু আমরা একই অক্ষর বার বার ব্যাবহার করছি বিভিন্ন কোওরডিনেট সিস্টেম এর জন্য এই ধরনের ব্যাবহার যদিও এই রকম পাঠক্রমে সাধারনত করা হয় তাই ঘাবড়ে যেও না এই ধরেনের বিভিন্ন প্রতীক বা চিহ্ন গুলি কে বোঝার জন্য সময় দাও তা হলেই সহজে তোমরা এগুলি বুঝতে শিখে যাবে